নমস্কার তো আজকে এই ক্লাসে আরও কিছু বর্তনীর উপাদান সম্পর্কে আলোচনা করবো মূলত বৈদ্যুতিক বর্তনীর মুখ্য প্যাসিভ উপাদান গুলি হলো রোধ ক্যাপাসিটর এবং কুণ্ডলী তো আজ রোধ ক্যাপাসিটর এবং কুণ্ডলী এর বিভিন্ন বিশিষ্ট গুলি সম্পর্কে আলোচনা করবো প্রথম উপাদানটিকে নিয়ে শুরু করা যাক যেটা হলো রোধ তো দেখা যাক রোধ কি রোধ হলো কোন পদার্থের ভৌতিক বৈশিষ্ট বা তড়িৎ প্রবাহকে বাধা দেবার প্রবনতা সুতরাং যখনই তড়িৎ প্রবাহিত হবার চেষ্টা করে তখনই রোধ সেটাকে বাধা দেবার চেষ্টা করে তো এই বৈশিষ্ট্যটিকে বলা হয় রোধ এখন রোধকে কিভাবে প্রকাশ করবে প্রতীকটি হল R তো সাধারণভাবে তোমরা বিভিন্ন বইতে দেখতে পাবে R প্রতীক টি রোধকে বোঝাতে বহুল প্রচলিত এবং এটা পরিমাপ করা হয় ওহম দ্বারা কোন পদার্থের রোধ নির্ভর করে তার ক্ষেত্রফল ও দৈর্ঘ্যের উপর তো যদি তুমি কোন একটি বিশেষ উপাদানের প্রস্তচ্ছেদ দেখো যার ক্ষেত্রফল A এবং দৈর্ঘ্য l ঐ উপাদান্তির রোধ হবে RρlA যেখানে হল সেই উপাদান্তির রোধাঙ্ক যা ওহম মিটার এ প্রকাশ করা হয় l হল দৈর্ঘ্য এবং A হল প্রস্তচ্ছেদিক ক্ষেত্রফল সুতরাং এই দুটি হলো উপাদানটির বৈশিষ্ট যারা রোধাঙ্কের সঙ্গে একসঙ্গে কোনো পদার্থের রোধ নির্ণয় করে সুতরাং সাধারণ বর্তনী উপাদানে রোধ হলো সবথেকে বেশি ব্যবহৃত পদ যেটা বিভিন্ন বই ও সাহিত্যে দেখা যায় তোমরা এই ধরনের চিত্র দেখবে রোধ প্রকাশ করার ক্ষেত্রে কিভাবে রোধ বৈশিষ্টটি পড়াশোনার মধ্যে এলো জর্জ সিমন ওহম হলেন জার্মান পদার্থবিদ যিনি কোন রোধের ভোল্টেজ ও কারেন্টের মধ্যে সম্পর্ক তৈরি করেছিলেন এই সম্পর্কে বলা হয় ওহমের সূত্র যেটা জার্মান পদার্থবিদ দ্বারা প্রদত্ত এখন ওহমের সূত্র কি বলছে ওহমের সূত্র বলছে কোনো রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সেই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সঙ্গে সমানুপাতিক তো তোমরা সহজেই বলতে পারো V এর সঙ্গে I সমানুপাতিক এখন ওহমের সুত্র একটি ধ্রুবককে বর্ণনা করে যেটা হলো ওই বিশেষ সমীকরণের সমানুপাতিক ধ্রুবক যেটা R বলে পরিচিত এবং ওই সমীকরণ থেকে পাই ViR তো এই সমানুপাতিক ধ্রুবকটি হলো ওই বিশেষ পদার্থের রোধ যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে তো উপরের সমীকরণ থেকে আমরা খুব সহজেই বলতে পারি ভোল্টেজ V এবং কারেন্ট I এর ভাগফল হলো রোধ R তো 1 ওহম মানে কি 1 ওহম হলো এক ভোল্ট প্রতি অ্যাম্পিয়ার এখন রোধ R এর মান হতে পারে শূন্য থেকে অসীম এখন যদি R এর মান শূন্য হয় তারমানে ওই বিশেষ উপাদানটি শর্ট সার্কিট তো যদি তুমি কোন আদর্শ বৈদ্যুতিক তার নাও তাহলে R এর মান শূন্য হবে কারণ যদি তুমি সেই তার দিয়ে দুটি বিন্দুকে যোগ করো তাহলে তারা শর্ট সার্কিট হবে যদিও এটা আদর্শ পরিস্থিতিতে হবে কারণ বাস্তব ক্ষেত্রে প্রতিটি বৈদ্যুতিক তারেরই কিছু না কিছু নিজস্ব রোধ আছে যদিও এটা খুবই ছোট অন্যান্য রোধ উপাদানের তুলনায় কিন্তু তাও এটাকে বিবেচনা করা প্রয়োজন কিন্তু আদর্শ পরিস্থিতিতে আমরা সেটাকে শূন্য ধরে নি তো R এর মান শূন্য হলে আমরা সাধারণত সেটাকে বলি শর্ট সার্কিট পরিস্থিতি তো শর্ট সার্কিট পরিস্থিতিতে কি ঘটবে VIR মানটি শূন্য হবে তো তারমানে শর্ট সার্কিট পরিস্থিতিতে কোন উপাদানের দুই প্রান্তের বিভব প্রভেদ শূন্য হয় অনুরূপভাবে যদি R এর মান অসীম হয় কারণ R শূন্য থেকে অসীম পর্যন্ত হতে পারে পরবর্তী সীমানা অবস্থায় R এর মান অসীম তখন আমরা বলতে পারি বর্তনীটি মুক্ত বর্তনীতে আছে সেই অবস্থায় কারেন্ট I এর মান কি হবে তুমি I এর মান বের করতে পারো vR এর দ্বারা এবং মানটি হবে শূন্য তো তারমানে মুক্ত বর্তনী অবস্থায় ওই উপাদান্তির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ শূন্য হবে এখন আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা হলো রোধের পূরক যেটা পরিবাহিতা নামেও পরিচিত এবং যেটাকে G দ্বারা প্রকাশ করা হয় এখন এটা বর্ণনা করা হয় কোন বর্তনী কতটা তড়িৎ প্রবাহ করতে সক্ষম সেটা দিয়ে তো এটা রোধ R এর ঠিক বিপরীত R হলো কোনো পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ কে বাধা দেবার ক্ষমতা যেখানে পরিবাহিতা বলছে কোনো পদার্থ কতটা ভালো তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকে অনুমুতি দেবে তো পরিবাহিতার একক হলো সিমেন্স অথবা তোমরা বলতে পারো মো মো হলো ওহম এর ঠিক বিপরীত এখন এটা কে গাণিতিক ভাবে প্রকাশ করা যেতে পারে G1Riv তো পরিবাহিতা প্রকাশ করা হয় এক সিমেন্স অথবা এক মো যেটা হবে এক অ্যাম্পিয়ার প্রতি ভোল্ট এখন একই রোধ বর্ণনা করা যেতে পারে ওহম দ্বারা অথবা সিমেন্স দ্বারা তার মানে একটি রোধের মান 10 ওহম হলে একই ভাবে আমরা বলতে পারি ওই পদার্থটির 01 মো পরিবাহিতা আছে এখন আমরা দেখবো কিভাবে একটা রোধের মধ্যে দিয়ে ক্ষমতার খচরের পরিমাণ নির্ণয় করবো কোনো পদার্থের মধ্য দিয়ে ক্ষমতার পরিমাণ প্রকাশ করা যেতে পারে রোধ ভোল্টেজ ও কারেন্টের রূপে এখন প্রথম ক্লাসে আমরা ক্ষমতার সমীকরণ নির্ণয় করেছি যেটা ছিল pvi এখন ওহমের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম viR সুতরাং দুটিকে একত্রিত করলে আমরা ক্ষমতার মান পাবো pvii2Rv2R তো অন্যদিকে ক্ষমতার খরচ পরিবাহিতার রূপেও প্রকাশ করা যায় তো তোমরা যেখানেই R দেখতে পাবে সেখানেই R এর পরিবর্তে 1G বসাবে তাহলে পেয়ে যাবে পরিবাহিতার রূপে ক্ষমতার মান pviv2Gi2G এখন আমরা যেটা আলোচনা করলাম সেটা আরও একটু ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ নেওয়া যাক মনে করো একটা 5 কিলো ওহম রোধের দুই প্রান্তে 30 ভোল্ট ভোল্টেজ প্রয়োগ করা হলো ওই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট রোধের পরিবাহিতা ও রোধ দ্বারা শোষিত শক্তির মান বের করো তো এখানে রোধের দুই প্রান্তের ভোল্টেজ 30 ভোল্ট তাহলে কারেন্ট হবে ivR3051036 মিলি আম্পিয়ার এখন পরিবাহিতা কি হবে G1R1510302মিলি সিমেন্স এখন ওই রোধ দ্বারা ক্ষমতা খরচ বা শোষণের মান বের করা যাক তোমরা যেকোনো সূত্র ব্যবহার করতে পারো যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করাছি pvi নেওয়া যাক তো যখন তোমরা v ও i এর মান বসাবে তখন তোমরা সরাসরি ক্ষমতার মান পেয়ে যাবে যেটা হলো 180 মিলি ওয়াট অনুরূপভাবে pi2R তো এখানে কারেন্টের মান বসাও i2R এর মান বসালে তোমরা ক্ষমতার সেই একই মান পেয়ে যাবে যেটা হলো 180 মিলি ওয়াট এখন তৃতীয়টি তোমরা নির্ণয় করতে পারো পরিবাহিতার সাহায্যে যেটা হলো pv2G মান বসালে তোমরা আবার সেই একই মান পাবে যেটা হলো 180 মিলি ওয়াট সুতরাং তোমরা যেকোনো সূত্র ব্যবহার করতে পারো ক্ষমতা নির্ণয় করতে অবশেষে তোমরা একই মান পাবে এখন আরও একটা উদাহরণ নেওয়া যাক অনুমান করো একটা 5 কিলো ওহম রোধের দুই প্রান্তে 20sin πt ভোল্টেজ প্রয়োগ করা হলো কিভাবে নির্ণয় করবে ওই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ এবং শোষিত ক্ষমতা এই সূত্রটি ব্যবহার করলে পাওয়া যাবে ivR20sin πt 51034sin πt মিলি অ্যাম্পিয়ার এখন ক্ষমতা p নির্ণয় করতে pvi80πt মিলি ওয়াট এখন আরও একটি উপাদান নেওয়া যাক যেটা হলো ক্যাপাসিটর ক্যাপাসিটর কি সেটা বোঝার চেষ্টা করা যাক ক্যাপাসিটর হলো একটি প্যাসিভ উপাদান যেটা তৈরি বৈদ্যুতিক ক্ষেত্রর মাধ্যমে শক্তি সঞ্চয় করতে ক্যাপাসিটর তৈরি হয় দুটি পরিবাহী প্লেট দিয়ে যেটা কোনো কুপরিবাহী বা ডাইইলেকট্রিক দিয়ে আলাদা করা থাকে এখন যখন তুমি ধারকের প্লেটের দুই প্রান্তে ভোল্টেজ দেবে তখন q আধান জমা হবে একটি প্লেটে এবং q আধান জমা হবে অন্য প্লেটে সুতরাং তোমরা বলতে পারো ক্যাপাসিটর একটি উপাদান যেটা শক্তি সঞ্চয় করতে পারে এখন সঞ্চিত শক্তির পরিমাণ কত সেটা ভোল্টেজ v এর সঙ্গে সমানুপাতিক তো বলা যেতে পারে q হলো সেই সঞ্চিত শক্তি যেটা ভোল্টেজ v এর সঙ্গে সমানুপাতিক এখন তোমরা আরও একটি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আস্তে পারো যেটা কে বলা হয় C এখন C কি C হলো সমানুপাতিক ধ্রুবক যেটা ধারকত্ত্ব নামেও পরিচিত এবং qCv তো এখন ক্যাপাসিটরকে কিভাবে সংজ্ঞায়িত করবে ক্যাপাসিটর হলো তার দুটি প্লেটের আধান ও ভোল্টেজের অনুপাত তো আগে আমরা দেখাছি qCv C হবে q ও V এর অনুপাত যেটা হলো তার দুটি প্লেটের আধান ও ভোল্টেজের অনুপাত এখন এটা ফ্যারাড এ পরিমাপ করা হয় এক ফ্যারাডের মান কত এক ফ্যারাড হল এক কুলম্ব প্রতি ভোল্ট এখন ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স নির্ভর করে তার ভৌতিক মাত্রার উপর তো যদি তুমি ক্যাপাসিটরের প্লেট দেখো যদি একটা দুই প্লেট বিশিষ্ট ক্যাপাসিটর হয় ক্ষেত্রফল A এবং দুটি প্লেটের মধ্যে দূরত্ব ওই ধারকের ধারকত্ত কে বর্ণনা করে তো কিভাবে C কে সংজ্ঞায়িত করবে CϵAd যেখানে A হলো ওই প্লেটের পৃষ্ঠতলের ক্ষেত্রফল d হলো দুটি প্লেটের মধ্যে দূরত্ব এবং হলো ডাইইলেকট্রিক ও প্লেটের মধ্যে পারমিটিভিটি Fm এ পরিমাপ করা হয় শুন্য স্থানের পারমিটিভিটি হল 885 x 10 12 Fm এখন কোন ক্যাপাসিটরের কারেন্ট ও ভোল্টেজের মধ্যে সম্পর্ক স্থাপন করতে আমারা ব্যবহার করতে পারি idqdt যেটা আমরা আমাদের প্রথম ক্লাসে আলোচনা করছি এবং তখন qCv যেটা আমরা এখুনি দেখলাম তো যদি তোমরা এই দুটি সমীকরণ দেখি তাহলে কারেন্টের I মান বের করতে পারবে তো তোমাদের কি করা উচিত তোমাদের ওই সমীকরণের উভয় দিক কে সময়ের সাপেক্ষে অবকলন করতে হবে তো এটা হবে dqdtCdvdt C হলো একটি দ্রুবক সুতরাং এটা অবকলন যোগ্য নয় যদি এটাকে অবকলন করা হয় তাহলে শূন্য হবে তো dqdtCdvdt এখন dqdt কি এটা হলো কারেন্ট i তো তোমরা পেলে iCdvdt তো তোমরা খুব সহজেই ক্যাপাসিটরের কারেন্টের মান বের করতে পারবে এখন যদি তোমাকে তাৎক্ষণিক ক্ষমতা বের করতে বলা হয় তখন তোমাকে কারেন্ট যেটা আগে বের করলাম তার সঙ্গে ভোল্টেজ কে গুন করতে হবে তোমরা পাবে pviCvdvdt এখন ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত শক্তির মান বের করতে তোমাকে এই শক্তিকে অন্তরকলন করতে হবে সময়ের সঙ্গে তুমি পেয়ে যাবে মোট সঞ্চিত শক্তির পরিমাণ তো তার মান কত হবে তুমি অন্তরকলন করবে ∞ থেকে t পর্যন্ত যে নির্দিষ্ট জায়গায় তুমি সঞ্চিত শক্তির মান বের করতে চলেছ w ∞tpdτC ∞tvdvdτdτCv ∞vtvdv12Cv2 vtv ∞ তো তার মানে তোমার মান v ∞0 এবং যদি তুমি নাও vt একটি নির্দিষ্ট সময় t তে v তখন তুমি বলবে v তো তোমার মোট শক্তির মান w12Cv2q22C সুতরাং এই নির্দিষ্ট সূত্র ব্যবহার করে তোমরা শক্তি W র মান বের করতে পারো q ও C এর রূপে তো এই সমীকরণটি ব্যাক্ত করছে ওই বৈদ্যুতিক ক্ষেত্রে সঞ্চিত শক্তি যেটা ক্যাপাসিটরের দুটি প্লেটের মধ্যে আছে সুতরাং এই শক্তি ব্যবহার করা যেতে পারে কারণ এটা একটি আদর্শ ধারক তো এটা নিজে নিজে শক্তি অপচয় করবে না এখন একটা উদাহরণ নেওয়া যাক একটা 3pF ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি নির্ণয় করা যাক যার দুই প্রান্তে 20ভোল্ট প্রয়োগ করা আছে তুমি qCv এই সূত্রটি ব্যবহার করলে তার মান নির্ণয় করতে পারবে q310 122060 pC এখন সঞ্চিত শক্তির জন্য w12Cv212310 12202600pJ এখন যদি 5μF ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ হয় vt106000t V কিভাবে এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করবে তোমাকে নিচের সূত্রটি ব্যবহার করতে হবে itCdvdt510 6ddt106000t 510 66000106000t 036000t A এখন যদি 2μF ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ বের করতে বলা হয় যার মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ it6e 3000tmA মনেকরো ক্যাপাসিটরের প্রাথমিক ভোল্টেজ শূন্য তাহলে কি হবে তোমাকে করতে হবে vt1C0tidtv and v00 v1210 60t6e 3000tdt10 31 e 3000t V এখন তৃতীয় উপাদানে আসা যাক যেটা হলো কুণ্ডলী কুণ্ডলী হলো আরও একটি প্যাসিভ উপাদান যেটা শক্তি সঞ্চয় করতে তৈরি কিন্তু এখানে সঞ্চিত শক্তি চৌম্বক ক্ষেত্রের রূপে থাকে কুণ্ডলী পরিবাহী তারের কয়েল দিয়ে তৈরি এবং যখন এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন দেখা গেছে কুণ্ডলীর দুই প্রান্তের ভোল্টেজ সময়ের সাপেক্ষে কারেন্টের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক তার মানে v ∞didt এখান থেকে আমরা পেতে পারি vLdidt তো এই সমানুপাতিক দ্রুবক হলো ওই পদার্থটির ইনডাকটেন্স যার মধ্যে দিয়ে ভোল্টেজ পরিমাপ করা হয়েছে এবং সময়ের সাপেক্ষে কারেন্টের পরিবর্তন হচ্ছে তো vLdidt হলো কুণ্ডলীর বৈশিষ্ট্য এবং সেটা কিভাবে প্রকাশ করবে একটি একটি কয়েলের রূপে প্রকাশ করা যায় তো বইতে প্রতীকটি হলো এইরকম যেটা কুণ্ডলীর প্রতীক এখন ইনডাকটেন্স কি ইনডাকটেন্স হলো একটি বৈশিষ্ট্য যেটার সাহাজ্যে কুণ্ডলী তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার কে বাধা দেয় এবং এটা হেনরি তে পরিমাপ করা হয় তো হেনরি কি এক হেনরি হলো এক ভোল্ট সেকেন্ড প্রতি অ্যাম্পিয়ারে কুণ্ডলীর ইনডাকটেন্স নির্ভর করে ভৌতিক পরিমাপের উপর তো মনে করো একটি কয়েল আছে যার ইনডাকটেন্স বের করতে হবে কয়েলটির প্রস্থদের ক্ষেত্রফল A এবং দৈর্ঘ্য l তো এই ধরনের কুণ্ডলীর জন্য ইনডাকটেন্সের মান হবে LN2μAl N হলো পাকের সংখ্যা A হলো প্রস্থদের ক্ষেত্রফল দৈর্ঘ্য l এবং হলো কুণ্ডলীর কোরের পারমিয়াবিলিটি তো এর সাহাজ্যে তোমরা নির্ণয় করতে পারো LN2μAl তো এখন তোমরা লিখতে পারো di1Lvdt তো কুণ্ডলীর প্রদত্ত ক্ষমতার মান বের করতে তোমরা লিখতে পারো pviLdidti এখন তোমাকে যদি সঞ্চিত শক্তির পরিমাণ বের করতে বলা হয় তাহলে তোমরা লিখতে পারো w ∞tpdτL ∞tididτdτLi ∞itidi12Li2 iti ∞ এখন প্রারম্ভিক অবস্থায় আমরা মনে করতে পারি t ∞ হয় শুন্য i ∞0 তো শেষমেশ আমরা কি পাবো আমরা পাবো মোট সঞ্চিত শক্তি যেটা হলো w12Li2 সুতরাং উপরের সমীকরণটি কোন কুণ্ডলীর সঞ্চিত শক্তিকে বর্ণনা করছে তো ধারকের যা দেখছিলাম তার ঠিক বিপরীত ধারকের শক্তি সঞ্চয় বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা কিন্তু কুণ্ডলী শক্তি সঞ্চয় করে চৌম্বক ক্ষেত্র দ্বারা এখন কুণ্ডলীর দুই প্রান্তের ভোল্টেজ শুন্য তার মানে কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ সমান কারণ vLdidt V শুন্য মানে তড়িতের পরিবর্তন শুন্য তো কুণ্ডলীর দুই প্রান্তের ভোল্টেজ শুন্য এক্ষেত্রে DC তে কুণ্ডলী সর্ট সারকিট হিসাবে কাজ করবে এখন কুণ্ডলীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো এটা কোন পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিবর্তনের হারকে বাধা দেয় তো তার মানে তোমরা বলতে পারো কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিবর্তন হঠাৎ করে হতে পারে না সুতরাং একটি আদর্শ ধারকের মত একটি আদর্শ কুণ্ডলী শক্তি বর্জন করতে পারে না এবং এটা শক্তি সঞ্চয় করতে পারে যেটাকে পরবর্তীকালে উদ্ধার করা যাবে না তো এখন একটি উদাহরণ নেওয়া যাক মনেকর একটি 01H কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ it10te 5t A আমাদের কুণ্ডলীর দুই প্রান্তের ভোল্টেজ তো তোমরা কি করবে আমরা যে সূত্রটি ব্যবহার করবো সেটা হলো vLdidt and L01 H তারপর আমরা একটাকে অবকলন করবো ddt10te 5t10e 5tte 5t তো শেষমেশ আমরা ভোল্টেজ পাবো v01ddt10te 5te 5tt 5e 5t e 5tV এখন যদি তোমাকে কুণ্ডলীর সঞ্চিত শক্তির মান বের করতে বলা হয় তুমি এই সূত্রটি ব্যবহার করবে w12Li21201100t2e 10t5t2e 10tJ সুতরাং আজ আমরা দেখলাম আমাদের বৈদ্যুতিক বর্তনীর তিনটি মৌলিক উপাদান যেটা হলো রোধ ক্যাপাসিটর এবং কুণ্ডলী আমরা এই তিনটি উপাদানের বৈশিষ্ট্য ও দেখলাম এবং দেখলাম ওহমের সূত্র কি তো পরবর্তী ক্লাসে আমরা দেখবো কিভাবে বর্তনীর বিশ্লেষণে আমরা এই শিক্ষাকে কাজে লাগাতে পারি ধন্যবাদ